আমরা গ্লোবাল সার্ভিস ইকোসিস্টেম ও সমসাময়িক ইস্যু যেগুলো উঠে আসছে সেগুলি নিয়ে আলোচনা চালু রাখছি লাস্ট সেশনে আমরা যে মূল পয়েন্ট আলোচনা করেছি আগে পরিষেবা প্রোভাইডারেরা গ্রাহকদের ডিমান্ড কি কি তারা পছন্দ করে কিসের প্রয়োজন তাদের মনে হচ্ছে এসব ধারনার উপর নতুন পরিষেবা তৈরি করত কিন্তু কিছু ইস্যুর উপর ভিত্তি করে আমরা দেখলাম আমি আগের সেটিং এ গিয়ে সেই স্লাইডের রিক্যাপ করতে পারি যেখানে আমরা দেখেছিলাম গ্লোবাল আউটসোর্সিং ও পার্টনার এর সাথে নেটওয়ার্কিং এর একটি কারণ আউটসোর্সিং অ্যান্ড নেটওয়ার্কিং 90 দশকের শেষভাগ থেকে আজ পর্যন্ত মোটামুটি গত কুড়ি বছর ধরে দ্রুত বেড়েছে পরিষেবার গ্লোবাল আউটসোর্সিং ও নেটওয়ার্কিং এ অসাধারণ গ্রোথ দেখা গেছে কোন সন্দেহ নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্রুত বৃদ্ধি দ্বারা এটি চালিত কিন্তু তাছাড়াও কস্ট কম করার জন্য কম্পানি গুলির ক্রমাগত রেলেন্টলেস প্রেসারও এই গ্রোথের কারণ সমগ্র বিশ্ব যখন একটি সিঙ্গেল মার্কেট হয়ে গেছে ও নন ট্যারিফ ব্যারিয়ার এবং ট্যারিফ ব্যারিয়ার ক্রমাগত কম হয়ে যাচ্ছে প্রতিটি মার্কেটে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে এবং তার ফলে প্রাইস ও গ্রাহক এক্সপেক্টেশনের উপর ক্রমাগত প্রেসার আছে এবং তার থেকে সব সংস্থার উপর সর্বদা রেলেন্টলেস প্রেসার আছে কস্ট কমাবার জন্য চতুর্থ অথবা পঞ্চম সপ্তাহের আলোচনাতে বলেছিলাম সবথেকে কম কস্ট এর ভিত্তিতে করা স্ট্র্যাটেজি আগামী দিনে পরিষেবা ক্ষেত্রে সবথেকে ডমিনেন্ট হতে চলেছে প্রাইসের উপর ক্রমাগত প্রেসার এর কারণ একমাত্র যখন আপনার কস্ট সব থেকে কম হবে তখনই আপনার প্রাইসের সঙ্গে খেলবার ও বিভিন্ন রকম প্রাইসের ডিমান্ড এর জবাব দেওয়ার জন্য ভালো ম্যানউভারএবিলিটি ও ফ্লেক্সিবিলিটি থাকবে এর ফলে এই নেটওয়ার্ক যা আপনি সামনে দেখছেন সেটা মূলত চালিত হয়েছে এইসব কানেক্টিভিটি যাদের কে পরিষেবার গ্লোবাল নেটওয়ার্কিং বলা হয় তারা ওয়াটারফল স্ট্রাটেজি অনুসরণ করে এর অর্থ কম দক্ষতা এবং কম নলেজ ইনটেন্স পরিষেবা যতটা ভ্যালু স্ট্রিমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে ততটা কম কস্ট অঞ্চলে মাইগ্রেট করে যাবে জটিল পরিষেবা গুলি জিওগ্রাফিক্যালি ছড়িয়ে যাওয়া শুরু হয়েছে ধরুন একটি ইন্স্যুরেন্স কোম্পানি যেটা কোর দক্ষতার উপর নির্ভরশীল সেটি আমেরিকাতে থাকলো কোর অ্যাকশন অথবা গ্রাহক পরিষেবার কোর অফারিংস আমেরিকার সদর দফতরে থাকলো কিন্তু অন্য অনেক অংশ যাকে অক্সিলারি বা সাপ্লিমেন্টারি পরিষেবা বলি বেশি কস্ট জোন থেকে বের করে এনে কম কস্ট অঞ্চলে যেমন ইন্ডিয়া ফিলিপিনস তাইওয়ান চায়না হং কং সিঙ্গাপুরে নিয়ে আসে অবশ্যই যেরকম আমরা আগে আলোচনা করেছি পরিষেবার এই টুকরো টুকরো ভাগ বা ডিসেনট্রালিসেশন বা নেটওয়ার্কিংএইগুলি হয়েছে নতুন মার্কেট খুঁজে পাওয়ার জন্য অথবা রিসোর্স বা স্ট্র্যাটেজিক পরিপূরক পাওয়ার জন্য সুতরাং যদি কিছু প্রকার ফার্মাসিউটিক্যালে টেস্টিং কম্প্লেমেন্টারি অ্যাসেট দ্বারা ইন্ডিয়াতে ভালোভাবে হবে তাহলে সেই পরিষেবা ওয়েস্টার্ন দেশ গুলি থেকে ইন্ডিয়াতে আসতে পারে অবশ্য গ্রাহকের কাছে এইসব সিমলেসলি যুক্ত গ্রাহক কখনো জানতে পারে না পরিষেবা অংশগুলি কোথা থেকে আসছে কারণ গ্রাহক একবার পরিষেবা প্রবাহের সাথে যুক্ত হলে তার সামনেই এই সবগুলি অ্যাসেম্বেল্ড হয় অলমোস্ট সেই সময়ই ডিমান্ড হওয়া মাত্র এই চার্টের নতুন পরিষেবা ডিজাইন যা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি পরিষেবা প্রোভাইডারের মার্কেটিং উদ্যোগ বা অন্তর্দৃষ্টির দ্বারা চালিত নয় বেশিরভাগ সময় গ্রাহক দ্বারা চালিত কারণ গ্রাহক ভ্যালু চেইনের অবিচ্ছেদ্য অংশ ও এই নতুন নিয়মে গ্রাহক অনেক বেশি সক্রিয় কো ক্রিয়েশন ও কো প্রোডাকশনে অংশগ্রহণ করে আজকের কোর সেশনে ফেরত যাওয়া যাক যেখানে কিছু উদাহরণে আমরা দেখব বড় কোম্পানি গুলি কিভাবে গড়ে ওঠা পরিষেবা নেটওয়ার্কিং ও পরিষেবা ইকোসিস্তেম থেকে লাভ ওঠাচ্ছে আমরা যদি ইনফোসিস টিসিএস উইপ্রো মাইন্ড ট্রি অথবা আইবিএম এর মত পৃথিবীব্যাপী বড় তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবা কম্পানি বিভিন্ন ধরনের টেকনোলজি ও নলেজ ইনটেনসিভ পরিষেবা প্রোভাইডার আমরা যদি এই সকল ICT দ্বারা চালিত পরিষেবার বিশাল নেটওয়ার্কিং শিল্প যেগুলি খুবই দ্রুত বেড়ে উঠছে তাদের সম্বন্ধে গবেষণা ও এনালিস্ট দের পাবলিকেশন লক্ষ করি তাহলে আমাদের মনে হবে আমরা এক প্রকার ইনফ্লেকশন পয়েন্টে পৌঁছে গেছি 90 দশকের শেষদিকে বোধয় এই রকম একটা ইনফ্লেকশন পয়েন্ট এসেছিল ও আমরা খুব দ্রুত গ্রোথ দেখেছিলাম যেটা মূলত নির্ভরশীল ছিল কস্ট কম করা ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কে দক্ষতার বিভিন্ন কেন্দ্র গুলি কে এবসর্ব করার উপর এটা মূলত দক্ষতা এবং কস্ট পরিচালিত এক প্রকার ওয়াটারফল মডেল যেখানে জটিলতা যত কম হয়ে যায় সেটার ভ্যালু ওয়াটারফল এর মত কমতে কমতে লোয়ার কস্ট অঞ্চলে পৌঁছে যায় কিন্তু আমি মনে করি স্কেল ও লেবার আর্বিট্রেজযেটা পরিষেবা নেটওয়ার্কিংয়ের আগের 15 বছরকে চালিত করেছিল সেই ইনফ্লেকশন পয়েন্ট থেকে আমরা প্রসেস এক্সেলেন্সের লেভেল যেটা গত 7 থেকে 10 বছরে অধিকাংশ বড় কোম্পানিগুলিকে চালিত করেছে আপনি জানেন ওদের প্রসেস ম্যাচিওরিটি সার্ভিস এক্সেলেন্স 6 সিগমার ইমপ্লিমেন্টেশন সেটাকে পেরিয়ে গিয়ে থার্ড লেভেলে মুভ করছি কিন্তু আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে টেকনোলজি স্বয়ং অন্য নতুন ভ্যালুর প্রবাহ তৈরি করতে পারে ইন্ডাস্ট্রি এই ম্যাচিওরিটি স্কেলে এগিয়ে যাচ্ছে আমরা প্রসেস এক্সেলেন্স থেকে তার পরের ডাইমেনশনে যাচ্ছি সুতরাং কস্ট কম করা অথবা লেবার আর্বিট্রেজ থেকে প্রসেস এক্সেলেন্স ছাড়িয়ে আমরা তারপরের লেভেলে যাচ্ছি যেখানে টেকনোলজি পরিষেবার নতুন ডাইমেনশন তৈরি করতে নতুন ভাবে ভাগ নেবে গত বছর প্রকাশিত এই গবেষণা থেকে একটা আকর্ষণীয় জিনিস উঠে এসেছে প্রথম দিকে যেভাবে আপনি একটি ব্লকে দেখতে পাচ্ছেন যাকে ওরা লিফট ও শিফট অফ পিপল এবং বর্তমান প্রসেস বলেছে যেখানে প্রসেসের সীমিত ট্রানসফর্মেশন ছিল অথবা কোন প্রযুক্তির ব্যবহার ছিল ফান্ডামেন্টালি টোটাল কম্পোজিট সার্ভিসের যে অংশ কোন কম কস্ট জায়গায় পাঠানো যাবে এবং সেটা মূল পরিষেবার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে না যেমন ধরুন যদি সেখানে একটি ইন্স্যুরেন্স পরিষেবা সংস্থা থাকে তাহলে তারা তাদের পে রোল প্রসেসিং এর কাজ অথবা তাদের কাস্টমারদের রেকর্ড যেটা আর্কাইভে রাখা আছে কোন কম কস্ট এরিয়া যেমন ফিলিপিনস বা ইন্ডিয়ার লোকেশনে পাঠাতে পারে কারণ বর্তমান গ্রাহকদের ডেলিভারি পরিষেবার প্রক্রিয়াটি অক্সিলারি পরিষেবার উপর পুরো নির্ভরশীল নয় এরা প্রয়োজনীয় পরিষেবাতে সহযোগিতা করে কিন্তু মূল ভ্যালু স্ট্রিমের অংশ হয় না এইসব গুলিকে এই গবেষণা পেপারে লিফট ও শিফট বলা হয়েছে কিন্তু এখন আমরা যেটা দেখছি এই কম্পোজিশন আগামী দুবছর সময়ে পুরোটাই বদলে যাবে 2019 2020 সাল নাগাদ বিজনেস হয়তো রূপান্তর ঘটতে দেখব যেটা নতুন টেকনোলজি ও প্লাটফর্ম দ্বারা সম্ভব হবে ফান্ডামেন্টালি আগে তাৎক্ষণিক সমাধান এর উপর ফোকাস থাকতো ও তার ফলে সেখানে সার্ভিসের ইভোলিউশনে অনেক গ্যাপ থাকতো যেমন ইউজার ইন্টারফেস চেঞ্জেস ডিজাইন ইত্যাদিতে আমরা বিশেষ নতুন প্রযুক্তি দ্বারা চালিত ডাইমেনশনের দিকে যাচ্ছি যাকে SMAC বলা হয় যা সোশ্যাল মোবাইল অ্যানালিটিকস ও ক্লাউড টেকনোলজিসের অ্যাক্রনিম এই চার প্রকার টেকনোলজি পরিষেবা শিল্পের ল্যান্ডস্কেপ বদলে দিচ্ছে এই জন্য নতুন প্রসেস কেন্দ্রীভূত ও ERP কম্প্লিমেন্টারি প্রযুক্তি সুতরাং অর্গানাইজেশনের ভিতরে IT র সঙ্গে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর মিশ্রন ঘটেছে কিন্তু এই চারটি প্রযুক্তি সোশ্যাল মোবাইল অ্যানালিটিকস ও ক্লাউড টেকনোলজিস এরা বদলে দিচ্ছে যাকে আমরা ভ্যালু কস্ট এনভেলাপ বলি সাধারণত আগে আপনি পরিষেবার মান ভালো করার জন্য নতুন টেকনোলজিতে ইনভেস্ট করতেন তখন বৃদ্ধি একটু ধীরে হতো তাই সেই সময় বিজনেসের ROI আসতে সময় লাগত উদাহরণ হিসেবে গ্রাহক অ্যানালিটিকস অথবা আগের ইন্টারঅ্যাকশন নমুনা থেকে গ্রাহকের ইনসাইট তৈরি করতে জানা এই ধরনের নির্দিষ্ট টেকনোলজি যা ERP থেকে এই ধরনের ডেটা বের করে আনে অ্যানালিসিস করে এই ধরনের সমাধান যেগুলো প্রয়োজনের সমাধানযা আসলে ফ্র্যাগমেন্টেশন বিভিন্ন প্রবলেমের ফ্র্যাগমেন্টেন্ড উপায় সেইগুলি বর্তমানে বদলাচ্ছে তারা বলছে যে এটি নিউ এনভেলাপ যেটি এখন কাজ করবে এই সকল টেকনোলজিসের ব্যবহারে পরিষেবা ব্যবসার প্রসেস ম্যানেজমেন্ট থেকে প্রাপ্ত সুবিধা আমরা দ্রুত দেখতে পাবো আমি কনসেপচুয়াল লেভেলে চিন্তা করছি সুতরাং কনসেপচুয়ালই এইগুলি শুধু কিছু মডেল ও গ্রাফ আছে আমাদের জন্য এর গভীরে গিয়ে বোঝা সহজ হবে যদি আমরা কিছু বাস্তবিক পরিষেবা ও উদাহরণকে দেখি সুতরাং আসল জায়গা মানে বিজনেস এজিলিটি রেস্পন্সিভনেস অ্যাডাপটিবিলিটি ব্যবসাতে ইনোভেট করার ক্ষমতা এসব কিছু গ্রাহকের ফিডব্যাক গ্রাহকের প্রয়োজনের আর্টিকুলেশন অসন্তুষ্টির আর্টিকুলেশন অথবা কোন পরিষেবার ত্রুটি সম্বন্ধীয় আর্টিকুলেশন এর রিয়াল টাইম ইম্প্যাক্ট দ্বারা চালিত পরিষেবা রিকভারি নিয়ে আলোচনাতে দেখেছি কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাৎক্ষণিক রিকভারি করা যায় গ্রাহকের অসন্তুষ্টি সবাই জেনে যায় সংস্থার উপর প্রয়োজনীয় প্রেসার তৈরি হয় সোশ্যাল মিডিয়া মোবাইল প্লাটফর্ম ক্লাউড ও রেপিড অ্যানালিটিক্স আমাদের গ্রাহকের এই অসন্তুষ্টি অনুভব করতে সাহায্য করে আমরা যেরকম আগে আলোচনা করেছি গ্রাহক অসন্তুষ্টি নতুন পরিষেবা ভ্যালু ও কাস্টমার রিলেশনশিপ গড়ে তুলবার সুযোগ এনে দেয় এখন সেই রেসপন্স প্রয়োজন টাইমে বোঝা যায় এবং তার জবাব সব রিয়েল টাইমে তৈরি হয় সংক্ষেপে এটি SMAC এর প্রভাব কীভাবে এটি কাজ করে বোঝাবার জন্য একটি কোম্পানির উদাহরণ নেওয়া যাক বিভিন্ন লিগেল কারণের জন্য আমরা এখানে কোম্পানির নাম নিতে পারছি না ধরে নিই D নামক কোম্পানি একটি ইলেকট্রনিকস টেকনোলজিস ফর স্বয়ংচালিত কমার্সিয়াল যানবাহন ও অন্যান্য মার্কেট সেগমেন্টের গ্লোবাল সাপ্লায়ার ও তারা অটোমোটিভ শিল্পের জন্য বিভিন্ন প্রকার পরিষেবা দেয় 32 দেশে তারা অপারেট করে তাদের অনেক টেকনিক্যাল সেন্টার আছেউৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন ধরনের পরিষেবার সঙ্গে যুক্ত তারা গ্রাহকের ডিজাইন পরিষেবা ও বিভিন্ন প্রকার প্রসেস গঠন পরিষেবাতে অংশগ্রহণ করে ওদের প্রোডাক্ট ও পরিষেবা গাড়িকে আজ ও আগামী দিনের জন্য স্মার্টার ও বেশি নিরাপদ হিসাবে পরিচিতি দেবে কিন্তু কোম্পানির ম্যানুফ্যাকচারিং ও পরিষেবা দুই ক্ষেত্রেই তাদের ফুটপৃন্ট ছড়িয়ে আছে পুরো ম্যাপ জুড়ে যেমন আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই সকল দেশে তাদের গ্রাহক আছে তাদের সার্ভিস প্রোডাকশন সেন্টার প্রোডাক্ট প্রোডাকশন সেন্টার এইসব দেশে বা বেশিরভাগ দেশে আছে কিন্তু আকর্ষণীয়ভাবে সব জায়গায় সবকিছু তৈরি হয়না তারা এই সব জায়গায় পরিষেবা দিতে সক্ষম সকল গ্রাহককে নানান ধরনের পরিষেবা দিতে সক্ষম যদিও পরিষেবা ব্লক পরিষেবা এলিমেন্ট আলাদা আলাদা এই D কোম্পানি যাদের উৎপাদিত প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার ও সঙ্গে বিশ্বব্যাপী অটোমোবাইল বানানোর কোম্পানি গুলিকে বিভিন্ন টেকনোলজিক্যাল পরিষেবা দেওয়ার ব্যবসাতে গ্লোবাল ফুটপৃন্ট আছে তারা নন কোর অ্যাক্টিভিটি গুলি আউটসোর্স করে দেবে এটাই আজকের দিনে সবাই করে থাকে উদাহরন হিসাবে তাদের একাউন্ট রিসিভেবল অথবা পে রোল ম্যানেজমেন্ট ও এই ধরনের পরিষেবা তারা করতে দেবে যাদেরকে আমরা বিজনেস প্রসেস আউটসোর্সিং পরিষেবা প্রোভাইডার BPO সার্ভিস প্রোভাইডার বলে থাকি আমরা আগের সেশন এর আলোচনা মনে রাখবো যে BPO কোম্পানি অথবা সংস্থাগুলি যারা একাউন্ট রিসিভেবল এর কাজ করছে কোন স্ট্যান্ড অ্যালোন বা রাস্তার ওই পারে অবস্থিত পরিষেবা প্রদানকারী সংস্থা নয় একাউন্ট রিসিভেবল এর হিসাবগ্রাহক পরিষেবা লগ এইগুলি D কোম্পানির ওভারঅল ভ্যালু ডেলিভারিতে ভীষণ গুরুত্বপূর্ণ যতক্ষণ গ্রাহকের কাছ থেকে প্রাপ্য টাকা আসবে না আপনি জানতে পারবেন না কি কারনে গ্রাহক এখনো পেমেন্ট করেনি সেখানে কি কোন অসন্তুষ্টি অথবা ডেলিভারিতে কোন খামতি আছে যেটা গ্রাহককে পেমেন্ট ধরে রাখতে উৎসাহ দিচ্ছে সুতরাং একাউন্ট রিসিভেবল এর হিসাব শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য প্রয়োজনীয় নয় একাউন্ট রিসিভেবল কম রাখা শুধু ফিনান্সিয়াল কারণে ইম্পর্টেন্ট নয় গ্রাহকের কাছে D কোম্পানির পরিষেবার মান ইমপ্রুভ করবার জন্য বিজনেস এক্সেলেন্স আনার ক্ষেত্রে এটি খুব প্রয়োজন এইজন্য বিজনেস প্রসেস আউটসোর্সিং প্রোভাইডারের পরিষেবা পরিমাপের জন্য অর্ডার পাওয়া থেকে টাকা আসা পর্যন্ত সময়কাল অথবা কেনা থেকে টাকা দেওয়ার সময়ের কম করার আধারে মাপা হবে আগে এই পরিষেবা গুলি লেবার আর্বিট্রেজ ও লোয়ার কস্টের আধারে আউটসোর্স করা হতো কিন্তু আজ অন্য বহু কারণে এটা ঘটছে এইসব পরিষেবা যা এখন নির্দিষ্ট BPO কোম্পানি দ্বারা ডেলিভার্ড হচ্ছে তারা সব স্থানে অবস্থিত নয় কিছু নির্দিষ্ট স্থানে চীন ইন্ডিয়া পোল্যান্ড রোমানিয়া মেক্সিকো ইউএসএ তে এক্সপার্টিসের ভিত্তিতে অবস্থিত নলেজ কেন্দ্রের আধারে এই কাজ BPO কোম্পানী গুলি নিজেদের বিভিন্ন অপারেশন কেন্দ্রতে ছড়িয়ে দিয়েছে এর ভিত্তিতে এই কেস স্টাডিতে আমরা দেখেছি D কোম্পানির নিম্বলনেস অর্ডার থেকে ক্যাশ সাইকেল অনেক বৃদ্ধি পেয়েছে তারা এখন বর্তমানে নিয়ম আধারিত গ্রাহক কালেকশন অনেক ভালো কার্যকরী করছে কারণ যদিও ওই BPO কোম্পানি তাদের আউটসোর্সিং নেটওয়ার্কের একটি অংশ তারা ব্যবসার ইকোসিস্টেমের ভ্যালু তৈরি করার কনস্টেলেশনের মজবুত সহযোগী ও একদিকে তারা আবেগহীন তাদের ফোকাস থাকে নিয়মের দিকে বা তাদের ফোকাস থাকে প্রসেসর দিকে অন্যদিকে তাদেরকে বা তাদের ডিজাইন কে মূল ব্যবসার চাপ অনুভব করতে পারার জন্য তৈরি করা যায় এই জন্য ক্রেডিট রিস্ক স্কোর অথবা নিয়ম আধারিত গ্রাহক কালেকশন অথবা অনডিমান্ড রিপোর্ট অথবা অ্যালার্ট এর প্রেডিকটিভ ম্যাট্রিক্স এখন এই চারটি টেকনোলজি প্ল্যাটফর্মের কম্বিনেশনে আরো ভালো ভাবে তৈরি হচ্ছে যেটা আমরা চর্চা করেছি এখান থেকে আমরা পরিষেবা কনসাল্টিং এর অন্য এসপেক্ট দেখব ইকোসিস্টেম নেটওয়ার্কের উপর কিভাবে উচ্চস্তরের পরিষেবা শেয়ারিং কাজ করে সুতরাং আজ যেরকম আপনি দেখছেন প্রপোজাল বানানো প্রবলেম বিশ্লেষণ ডিজাইন করা তৈরি করা ও বিভিন্ন সমাধান পরীক্ষা করা সিস্টেমেটিক পারফরম্যান্স পরিমাপ করা এই সবগুলি একটি বড় পরিষেবা কনসাল্টিং কোম্পানি যেটা গ্লোবালি একটি হোটেল নেটওয়ার্কের পরিষেবার মান বাড়াবার জন্য কাজ করছে তার কাজের অংশ হবে সুতরাং এই কাজকে বিভিন্ন স্টেপে ভাগ করা হবে প্রপোজাল প্রপোজাল প্রবলেম বিশ্লেষণ ডিজাইন করা তৈরি করা ও বিভিন্ন সমাধান পরীক্ষা করা সিস্টেমেটিক পারফরম্যান্স পরিমাপ ডেভেলপ করা এরপর ফাইনাল রিপোর্টের মাধ্যমে নতুন মেথডকে চালু করা চেঞ্জ ইম্প্লেমেন্ট করা গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা এই প্রক্রিয়া থেকে যা শেখা হল সেটাকে একত্রিত করা আগে একটি পরিষেবা কনসাল্টিং কোম্পানি দ্বারা বিশ্বব্যাপী একটি হোটেল চেইনকে এই ধরনের পরিষেবা একটি সংস্থা দ্বারা দেওয়া হত আজ এই ধরনের পরিষেবা যাকে McKinsey মডেল বলা হয় একটি কন্সটেলেশন অফ পরিষেবা প্রোভাইডার দ্বারা দেওয়া হয় সেখানে একজন লিডার হবে কিন্তু লিড সেবা প্রোভাইডার কয়েকজন এক্সপার্ট এর সঙ্গে মিলে কাজ করবে কিছু এক্সপার্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এরিয়া থেকে হতে পারে কোন এক্সপার্ট হোটেল এনার্জি ম্যানেজমেন্টে পরিষেবা প্রোভাইডারের মধ্যে হতে পারে অথবা বিভিন্ন হোটেলে ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে এরকম হতে পারে সুতরাং সেখানে বিভিন্ন ধরনের পরিষেবা প্রোভাইডার যাদের কোর কমপিটেন্স ফিনান্স এরিয়া তে একটি বড় প্রতিষঠান বা বিল্ডিং এর এনার্জি ম্যানেজমেন্টে অথবা অর্গানিক ওয়েস্ট ডিসপোজাল হতে পারে এই সকল সার্ভিস প্রোভাইডার একসাথে কাজ করবে ও তারা অরিজিনাল রুল ফলো করবে যেটা আপনারা জানেন 80 20 রুল যেখানে শতকরা 20 প্রবলেমে ফোকাস করে 80 শতাংশ উন্নতি অর্জন হবে তারা পরিষেবা একটি নেটওয়ার্কের মত ডেলিভার করবে ও এখনো গুড কনসাল্টিং এর পুরনো নিয়ম পালন করে যেটা সামনে দেখেছেন কিন্তু আসল পয়েন্ট যেটা আমি বলতে চেষ্টা করছি আজকের দিনে এই ধরনের ভ্যালু প্যাকেজ একটি সংস্থা দ্বারা ডেলিভারী হয়না সংস্থাগুলির গ্রুপ নেটওয়ার্কের মত কাজ করে ডেলিভারি দেয় এটি আলোচনার একটি ভিন্ন সেট কিন্তু আমি এই স্টেজে উল্লেখ করতে চাই যখন আমরা পরিষেবা প্রোভাইডারদের নেটওয়ার্ক থেকে এই ধরনের পরিষেবা নিই যেখানে বিভিন্ন পার্টনার আছে আগে বড় কনসাল্টিং কোম্পানি যে ফর্মুলা ব্যবহার করত পার্টনার প্রতি প্রফিট হিসাব করবার জন্য তারা এই তিনটি মাল্টিপল ব্যবহার করত লাভ কে ফিস ফিস কে স্টাফ ও স্টাফ কে পার্টনার দ্বারা ভাগ করা হত এভাবে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এর প্রত্যেক এলিমেন্টকে সংস্থার প্রডাক্টিভিটির এলিমেন্ট প্রডাক্টিভিটি স্টাফ প্রতি যে ফিস কালেক্ট করা হয় সেই হিসেবে দেখা যায় এবং সেটা পাওয়া যায় প্রতিঘন্টার ফিসকে স্টাফ প্রতি ঘণ্টা সংখ্যা দিয়ে গুণ করে এবং সেটা দিয়ে প্রডাক্টিভিটি পরিমাপ করা হতো কিন্তু এখন আপনি পার্টনার প্রতি প্রফিটের ও হিসেব করছেন সেক্ষেত্রেও যদি অনেক সংস্থা একত্রে কোন কম্পোজিট পরিষেবা D কোম্পানিকে ডেলিভারি করে যা আমরা আলোচনা করছিলাম তাহলে একই ফর্মুলা ব্যবহার করা যেতে পারে প্রত্যেক পার্টনার তাদের ভূমিকা কি ওরা কি প্রকার ভ্যালু তারা নিয়ে আসছে সব এই ধরনের চার্ট ব্যবহার করে হিসাব করা যেতে পারে সুতরাং আমি আজকের আলোচনা আপনার সামনে এই ধরনের চার্ট দিয়ে সমাপ্ত করব এই গুলি ট্রেডিশনাল যেটা আমরা ফলো করেছি কিভাবে ফিক্সড কস্টকে অথবা সাঙ্ক ওভারহেড কম করা যায় প্রাইস ডিফারেন্সিয়েশন কিভাবে বাড়ানো যায় এসব যে কোন পরিষেবা ব্যবসার স্ট্যান্ডার্ড প্রফিটিবিলিটি ট্যাকটিকস পরিষেবা আউটসোর্সিং থেকে যে সুবিধা আসে তাতে লাভ ও বিপদ দুই ই আছে লাভ এটা যে সংস্থার কোর কমপিটেন্সের উপর ফোকাস করার সুযোগ দেয় ও পরিষেবা নিজের সংস্থায় করার থেকে খরচ কম হয় কারণ তাতে সাঙ্ক কস্ট বেড়ে যায় ও আউটসোর্সিং পরিষেবা মূলত সংস্থার ফিক্সড কস্ট কে ভ্যারিয়েবেল কস্টে কনভার্ট করতে সাহায্য করে অবশ্যই প্রত্যেক কোম্পানি বা নেটওয়ার্কের প্রতিটা অংশ প্রত্যেক পরিষেবা প্রদানকারী নিজস্ব টেকনোলজির উপর ফোকাস করে নিজের ফিল্ডে বেস্ট হতে চায় কারণ তাদের এই সম্পূর্ণ নেটওয়ার্কিং কোর কম্পিটেন্সি প্রিন্সিপল এর উপর আধারিত সুতরাং আপনার এফিশিয়েন্সি ও টেকনোলজি ব্যবহার প্রবল হয়ে যায় ও ভালো থেকে ভালো হতে থাকে এইভাবে টোটালি আপনি বেটার ইকোনমি স্কেলে লিভারেজ করতে পারেন কিছু সাবধানতা ও সতর্কতা আছে যার কারণে ডাইরেক্ট কন্ট্রোল কম হয়ে যেতে পারে সুতরাং ওখানে ভালো বোঝাপড়া এবং খেলার কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন সুতরাং সেটা আমি যা কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছি আরো ইকোনমিক ও রিয়েল টাইমে সম্পন্ন হচ্ছে এই চারটি টেকনোলজি প্ল্যাটফর্ম এর জন্য যা আমরা আলোচনা করেছি সোশ্যাল মিডিয়া ক্লাউড ও অ্যানালিটিকস অবশ্যই তথ্যের নিরাপত্তা গোপনীয়তা জাতীয় কিছু ইস্যু থাকবে যা আমাদের দেখে নিতে হবে আজকের সেশনের জন্য এটি শেষ স্লাইড এই চারটি প্রয়োজন চিহ্নিত করা তথ্যের খোঁজ করা ভেন্ডর নির্বাচন করা কর্মক্ষমতা মূল্যায়ন আউটসোর্সিং প্রসেসকে চালিত করেছে এটা সেই একই চার্ট যেটা আগে বায়ার আচরণ অথবা পরিষেবা কেনার পদ্ধতির ক্ষেত্রে আপনারা দেখেছেন সেই একই চার্ট আউটসোর্সে দেখা যায় আউটসোর্সিং সার্ভিস যারা একত্রিত করে বা সার্ভিস নেটওয়ার্কদের দ্বারা পরিষেবা এলিমেন্ট হিসাবে কেনা হয় সুতরাং ইকোসিস্টেম লিডার এই এলিমেন্টের আধারে পরিষেবা অধিগ্রহণ করবে কিন্তু শেষে এটি পরিষেবা গ্রাহকের কাছে ডেলিভারি হবে আমরা D কোম্পানির ক্ষেত্রে যেরকম আলোচনা করেছি ডি কোম্পানি অটোমোটিভ কোম্পানিগুলিকে অনেক সংখ্যক ইলেকট্রনিক্স পার্টস ও তার সাথে যুক্ত টেকনিক্যাল ডিজাইন পরিষেবা প্রোভাইড করে সুতরাং অটোমোটিভ কোম্পানিগুলির কাছে D কোম্পানির ডেলিভারি সিমলেস কিন্তু দুনিয়াব্যাপী অথবা ব্যাক এন্ডে অনেক সংখ্যক পরিষেবা প্রোভাইডারদের কাছ থেকে আসা পরিষেবা লিভারেজ করে D কোম্পানি ভ্যালু প্রদান করবে এই পরিষেবার কিছুটা মেইন ভ্যালু স্ট্রিমের অংশ কিছুটা ব্যাকগ্রাউন্ড অথবা অক্সিলারি টাস্কের মত যেমন পেরোল ম্যানেজমেন্ট অথবা একাউন্ট এজিং অ্যানালিসিস ইত্যাদি কিন্তু তার মধ্যে অনেক কিছু যেরকম আমরা দেখেছি উদাহরণ হিসাবে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যেটা আউটসোর্সড স্পেশালিস্ট কোম্পানি দ্বারা পাওয়া যেতে পারে যার সবথেকে এফিশিয়েন্টলি ম্যানেজ করার জন্য টেকনোলজি এক্সপার্টিজ আছে আমরা এই বড় হোটেল ও সে তার গ্রাহকদের যে পরিষেবা দেয় তা নিয়ে আলোচনা করছি কিন্তু ওই বড় হোটেল গ্রাহকের জন্য এটি দুনিয়াব্যাপী একটি হোটেল চেইনের অংশ কিন্তু একটি বড় হোটেল আজ মনোলিথিক পরিষেবা প্রোভাইডার নয় সেটা পরিষেবার কন্সটেলেশন বর্ণনা করে সুতরাং 80 এর দশকে একটি নেটওয়ার্ক বা পরিষেবার ইকোসিস্টেম ছিল যেখানে কোর কম্পিটেন্সি বেস্ট লেভেল অফ এক্সপার্টিস বেস্ট ইউজ অফ টেকনোলজি এইসবের উপরে পরিষেবা আধারিত ছিল যে পরিষেবাগুলি এখানে দেখতে পাচ্ছেন যেমন লন্ড্রী জ্যানিটরিয়াল ওয়েস্ট ডিসপোজাল পরিষেবাগুলি আউটসোর্স করা যেত ফুড সার্ভিস প্ল্যানড সিকিউরিটি টেম্পোরারি পার্সোনেল কিছু অংশ আউটসোর্সড কিছু অংশ শেয়ার করা যেত বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন স্তরে লিগাল ও অন্য জটিলতার কারণে বুককিপিং ট্র্যাভেল বুকিং যেগুলি প্রসেস রেলেটেড হতে পারে কিন্তু কম গুরুত্বপূর্ণ যাকে আউটসোর্স করা যায় এমনকি হাই এন্ড সার্ভিস যেমন বিজ্ঞাপন পাবলিক রিলেশন লিগাল এই সবই আউটসোর্সড করা যেতে পারে আরো অনেক প্রকার পরিষেবা আছে যেখানে আউটসোর্স করা সম্ভব ইন্সোর্স করা সম্ভব এর কম্বিনেশন প্রতিটি পরিষেবা কোম্পানির অবস্থা অনুযায়ী সাপ্লায়ার ও পার্টনার উপস্থিতির উপর নির্ভর করবে কিন্তু আসল পয়েন্ট যেটা আজ আমরা মনে রাখব যে পরিষেবার আরো বেশি করে মলিকিউলারাইসেশন আমরা দেখব আমি একে ফ্র্যাগমেন্টেশন বলবো না আমি একে ডিসট্রিবিউশন বলবো না আমি একে মলিকিউলারাইসেশন বলছি কারণ যেরূপ বিভিন্ন মলিকিউল স্বতন্ত্র হয়েও একটি জীবে ইন্টিগ্রেটেড হতে পারে সেইরূপ আজকের দিনে একটি বড় পরিষেবা সংস্থা ইন্টার্নালি ভ্যালু প্রোভাইডারদের কন্সটেলেশন হতে পারে পরিষেবা বিজনেস ইকোসিস্টেম ব্যবহার করে যেটা অতীতের 1000 লোকের বড় সংস্থার থেকে অনেকটাই আলাদা হবে 1000 জন লোক ও 1000 টি কম্পিউটার অথবা মেশিন আজও কাজ করছে কিন্তু আজ তারা নলেজ ও এক্সপার্টিজ কেন্দ্র করে আছে এবং তাদের নিজেদের মধ্যে নেটওয়ার্ক থাকে আমরা টেকনোলজি ক্যাটালাইসেশনের মাধ্যমে পরবর্তী ইনফ্লেকশন পয়েন্ট আসতে দেখব কারণ পরিষেবা আজ মলিকুলারাইসড ইকোসিস্টেম জুড়ে টেকনিক্যাল এক্সপার্টিজ নলেজ এক্সেলেন্স ও ক্যাপাবিলিটি র উপর ভিত্তি করে সুতরাং আপনি দেখবেন যে বেস্ট কম্বিনেশন সামনে রাখা হচ্ছে যেটা টেকনোলজি লেভেরেজ করে পরিষেবা এক্সেলেন্সের অনেক উচ্চ স্তর তৈরি করতে পারবে